এই বক্তৃতায় আমরা বিভিন্ন আউটপুট ডিভাইস গুলোর উপর একটি সংক্ষিপ্ত আলোচনা শুরু করব সেনসর্স যেগুলো বিভিন্ন পরীক্ষা এবং প্রদর্শনের জন্য প্রয়োজন হবে আমরা আপনাকে stm32 এবং আরডুইনো বোর্ড ব্যবহার করে দেখাব এই বক্তৃতায় আমরা দুটি বিভিন্ন আউটপুট ডিভাইস এবং তাদের বৈশিষ্ট্য সম্বন্ধে কথা বলব একটা হল আপনাদের খুবই পরিচিত সেভেন সেগমেন্ট এলইডি ডিসপ্লে ইউনিট সেটা আপনারা অনেকেই জানেন আর দ্বিতীয়টি হল লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে আসুন আমরা 7 সেগমেন্ট এলইডি ডিসপ্লে ইউনিট দিয়ে শুরু করি 7 সেগমেন্ট এলইডি ডিসপ্লে ইউনিট কি আপনারা অনেকেই হয়তো এই ধরনের যন্ত্রের সাথে আগেই পরিচিত আছেন এটি একটি ডিসপ্লে যন্ত্র আর এরা একটি বারের আকারের আকৃতির হয় এগুলোকে জ্বালিয়ে বা নির্বাচিত ভাবে না জ্বালিয়ে আপনি যেকোন সংখ্যাসূচক অক্ষরকে দেখাতে পারেন শুধু মাত্র 0 থেকে 9 সংখ্যা সূচক অক্ষরগুলিই নয় আপনি A B C D E F এই হেক্সাডেসিমাল অক্ষর গুলিও দেখাতে পারেনযেমন আপনি A দেখাতে পারেন এইভাবে লোয়ার্ কেস b দেখাতে পারেন এইভাবে এইভাবে C দেখাতে পারেন এভাবে আবার d দেখাতে পারেন লোয়ার্ কেস এ E দেখানো যেতে পারে এভাবে আর F এভাবে দেখানো যেতে পারে সুতরাং 0 থেকে 9 ছাড়াও আপনি হেক্সাডেসিমাল অক্ষর গুলিও দেখাতে পারেন সেই জন্য হেক্সাডেসিমাল ডিসপ্লে যন্ত্র হিসেবে 7 সেগমেন্ট ইউনিটগুলি খুবই গুরুত্বপূর্ণ এইটা এইরকম দেখতে লাগে যে এখানে সাতটা অংশ আছে যাদের নাম্বার দেয়া হয়েছে ABCDEF আর আছে একটা ডট বিন্দু একটা সাধারণ ডিসপ্লে ইউনিট কি রকম দেখতে লাগে এখানে দশটা পিন আছে 5 টা পিন আছে এইদিকে 5 টা পিন আছে ওইদিকে আর এই দশটা পিনের সাথে প্রত্যেকটার নিজস্ব অংশের সংযোগ আছে এছাড়াও আছে উভয় দিক থেকেই উপলব্ধ একটা সাধারণ টার্মিনাল এখন কিভাবে এই এলইডি কিন্তু এটা যদি অন্যভাবে বলা হয় মানে আপনার কাছে এধরনের এলইডি সাধারণ অ্যানোড বা সাধারণ ক্যাথোড থাকতে পারে এখন লক্ষণীয় বিষয় হল যখন আপনি একটা সেভেন সেগমেন্ট ডিসপ্লে ইউনিট জ্বলছে তখন এটি forward biased আর এর দুই পাশের ভোল্টেজের প্রভেদ হল সাধারণত 12 ভোল্ট কিছু এলইডির ক্ষেত্রে এটা আরো বেশি হতে পারে যদি আমরা একটি নির্দিষ্ট এলইডি 5mA এটা আপনাকে রোধের মান বলে দেবে কিছু ক্ষেত্রে যখন আপনার সেভেন সেগমেন্ট ডিসপ্লে ইউনিট টা জ্বালিয়ে দেখাতে চান সেটিকে গ্রাউন্ড এর সাথে যুক্ত করুন তখন এই রোধই নির্ধারণ করবে মোট বিদ্যুৎ কতটা প্রবাহিত হচ্ছে সবচেয়ে খারাপ ক্ষেত্রে যখন সব কটা মানে এই আটটা সেগমেন্টই জ্বলছে এই বিদ্যুৎ এই 8 টি ভাগে ভাগ হচ্ছে যাতে সর্বমোট 40 mA বিদ্যুৎ কে আপনি এই রোধের মধ্যে দিয়ে প্রবাহিত করতে দেন এবং সেই অনুসারে আপনার রোধের মান নেয়া উচিত এভাবে আপনি রোধের মান কত হবে তা নির্বাচন করতে পারেন যখন আপনার কাছে এইরকম একটি ডিসপ্লে ইউনিট টি গ্রাউন্ডের সাথে সংযুক্ত থাকতে হবে ধরুন আমরা বলতে চাই যে আমি 0 গুলি জ্বলবে না সুতরাং B আর E কে আপনি Vcc এর সাথে যুক্ত করুন অন্যদেরকে গ্রাউন্ড এর সাথে যুক্ত করুন একইভাবে F সংখ্যাটির জন্য BCD জ্বলবে না এইভাবে আপনি BCD কে Vcc এর সাথে যুক্ত করুন যদি এটা সাধারণ ক্যাথোড হত তবে নিয়মটা উল্টো হত সুতরাং এইভাবে আপনি একটি সেভেন সেগমেন্ট এলইডি ডিসপ্লে স্ক্রিন হিসাবে ব্যবহৃত হয় আগেকার দিনের কিছু এলসিডি দিক থেকেও খুবই পাতলা

এলসিডিগুলোতে বিদ্যুৎ প্রবাহিত করলে তারা সক্রিয় হবে প্রয়োগ কৃত তড়িৎ প্রবাহের উপর নির্ভর করে আলোর কিছুটা মেরু করণ খুব স্পষ্ট হয়ে যায় সুতরাং এখানে আমি এটি খুব সংক্ষেপে উল্লেখ করেছি এটি বেশ কয়েকটি স্তর নিয়ে গঠিত সেখানে 2 টি মেরুকৃত যাতে এটি করা হয় যাতে আলো নির্দিষ্ট রঙের বৈশিষ্ট্য নিয়ে আসে যখন কিছুটা বিদ্যুৎ কোন একটি ইলেকট্রোড আর পুরো ব্যবস্থাটি একটি সিল করা আবরণের ভিতরে স্থাপন করা হয় আপনি যখন একটি এলসিডি ডিসপ্লে ইউনিট দেখেন তখন আপনি পুরোটাই একটা সুন্দর আবরণের ভিতরে দেখেন খুবই পাতলা এই স্তর গুলি তৈরি করা হয় এবং সেই মসৃণ ফ্রেমের ভিতরে রাখা হয় আসুন আমরা একটি নির্দিষ্ট এলসিডি অক্ষর দেখাতে পারে যেগুলোতে প্রতিটায় ষোলটি করে অক্ষর আছে এটি একটি 16 x 2 ডিসপ্লে ইউনিট আর এতে দুধরনের মোড আছে 4 বিট মোড এ আপনি মাইক্রোকন্ট্রোলারের সাথে কেবল মাত্র 4 টি ডাটা লাইন করা থাকে সেগুলি 7 বিট বা 8 বিট হয় ফ্লিপ টি অবশিষ্ট কাজ করে দেবে এখন আমরা পিন গুলোর বিবরণ দেখি এখানে 16টা পিন আছে ডানদিকে পিনগুলোর সংক্ষিপ্ত বিবরণ উল্লেখ করা আছে প্রথম দুটো হল গ্রাউন্ড কাজে ব্যবহার করতে পারেন আপনি এইভাবে সংযোগ করুন আপনি একটি পরিবর্তনশীল রোধ যাকে পোটেনশিওমিটার বলে ব্যবহার করুন একদিকে আপনি 5V সংযুক্ত করুন আর অন্য দিক গ্রাউন্ড এর সাথে যোগ করুন আর এটাই পোটেনশিওমিটার এই ট্যাপিং টি আছে সেই স্ক্রুটিকে ঘুরিয়ে পরিবর্তন করা যেতে পারে এবং মাঝের পয়েন্টটা VEE এর সাথে যুক্ত করুন উপযুক্তভাবে পোটেনশিওমিটারটির সামঞ্জস্য এনে আপনি 0 হতে 5 V এর মধ্যে যে কোনো ভোল্টেজ VEE তে প্রয়োগ করতে পারেন আপনার দেখার কোণের উপর নির্ভর করে আপনি সেই অনুযায়ী বৈসাদৃশ্যটির সামঞ্জস্য করতে পারেন ওখানে একটা পিন আছে যাকে বলে RS এটি রেজিস্টার সিলেক্ট বা 16 বিট মোড এ দেখাতে চাই এটি নির্দেশ বা ডেটা হতে পারে এই RS আসলে আপনাকে জানায় আপনি আসলে কী লিখছেন যখন আপনি মাইক্রোকন্ট্রোলারের সাথে সংযোগ করছেন কিছু ক্ষেত্রে মাইক্রোকন্ট্রোলার নির্দেশ পাঠাবে আবার কিছু ক্ষেত্রে এটা ডেটা পাঠাবে এই RS পিন কে মাইক্রোকন্ট্রোলারের কিছু ডেটা লাইন পড়ছেন যদি এটা 0 হয় এটার মানে write আর যদি এটা 1 হয় এটার মানে হবে read আমাদের এই ইন্টারফেসিং আমরা শুধুই লিখব আমরা অবস্থা সংক্রান্ত কোন তথ্য পড়বো না আমরা এটাকে সরাসরি গ্রাউন্ড এর সাথে যুক্ত করতে পারি আপনি এটাকে 0 রাখতে পারেন যাতে এটা সবসময় রেজিস্টার write মোড এ থাকে পরের পিন টি হলো একটি enable signal আপনি দেখবেন এই enable signal ডিসপ্লে ইউনিটকে সক্রিয় করবে যখনই এটাকে সক্রিয় করবেন তখনই এটা কাজ করবে সাধারণত এই enable পিন টি মাইক্রোকন্ট্রোলার এর সাথে যুক্ত থাকে যাতে যখনই এটা ডেটা পাঠাতে চাইবে এটা একে সক্রিয় করবে এবং তখন এটা ডেটা টি লিখবে যদি এটা 1 থাকে তখন এটা সক্রিয় হবে যদি এটা 0 হয় তখন এটা নিষ্ক্রিয় থাকবেএর পর আসছে আটটি ডেটা লাইন DB0 থেকে DB7 যখন আপনি এই 8 বিট মোডে ইন্টারফেসিং করছেন তখন আপনি মাইক্রোকন্ট্রোলারের পোর্ট এর 8 টা লাইন এই 8টা পিনের সাথে যুক্ত করবেন কিন্তু যখন আপনি 4 বিট মোড ব্যবহার করবেন তখন শুধু মাত্র চারটি লাইন যোগ করতে হবে DB4 DB5 DB6 এবং DB7 আপনি কেবল উপরের ক্রমের চারটি লাইন মাইক্রোকন্ট্রোলার এর সাথে যুক্ত করবেন এবং আমি যেমন বলেছি মাইক্রোকন্ট্রোলার একবারে 2 টি চক্র দেয় আর শেষ দুটি পিন হলো এলইডি এবং এলইডি এগুলো উজ্জ্বলতার মাত্রা নিয়ন্ত্রণ করে আপনি এলইডি এবং এলইডি এর মাঝে একটি ভোল্টেজ যুক্ত করতে পারেন যাতে ডিসপ্লেটি উজ্জ্বল হয় সাধারণত আপনি 5V নিয়ে কি করেন আপনি একটি রোধ যুক্ত করতে পারেন এটি আপনি এলইডি ইনপুটে যুক্ত করতে পারেন এবং আরেকটি ইনপুট আপনি এলইডি এ যুক্ত করতে পারেন এটা আপনি গ্রাউন্ড করতে পারেন এভাবে আপনি সংযুক্ত করতে পারেন এটি আপনাকে বিভিন্ন পিনগুলি এবং ঠিক কীভাবে আপনি সেগুলি সংযুক্ত করতে পারবেন সে সম্পর্কে আপনাকে জানায় এখন আমরা ইন্টারফেসিং হিসেবে পাঠানো হয় DB7 থেকে DB4 মাইক্রোকন্ট্রোলার এর সাথে যুক্ত করা হয় কিন্তু কমান্ডগুলি এম্ বেড ই ঠিক করে নেবে আমরা দুটো লাইব্রেরী ব্যবহার করব TextLCD and TextLCDScroll প্রথম লাইব্রেরীটা হলো প্রকৃতপক্ষে LCD driver এটি নিম্নতর লেভেলের ডেটা পাঠানো এবং প্রতিবার ফোর বিট করে যে নির্দেশ দেওয়া হয় তার দায়িত্বে থাকে দ্বিতীয়টি আপনাকে ডিসপ্লেতে স্ক্রোলিং করবে আমি একটা উদাহরণ দেখাবো আমরা প্রথমে TextLCDScroll class এর অবজেক্ট তৈরি করব এটা এমন একটা অবজেক্ট তৈরি করবে যেটা এলসিডি ইউনিটকে চিহ্নিত করবে এটাই হলো অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং এর ধারণাযখন আপনি অবজেক্টের দিয়ে আপনাকে মাইক্রোকন্ট্রোলার এর সাথে কিছু সংযোগ করতে হবে সংযুক্ত করার জন্য এই সাতটি জিনিস দরকার এই জিনিসগুলি কি প্রথমে আপনাকে রেজিস্টার সিলেক্ট ইনপুট করছি তাতে শুধু দুটি লাইন আছে এই TextLCDScroll ক্লাস যেসব ফাংশনসকে এর স্পিড নিয়ন্ত্রণ করতে পারবেন setLine হল আরেকটি ফাংশন যাতে আপনি বলতে পারেন কোন পাঠ্য আপনি দেখাতে চান আর কোন লাইনে আপনি দেখাতে চান লাইন নাম্বার শূন্য বা এক হতে পারে শূন্য মানে প্রথম লাইন এক মানে দ্বিতীয় লাইন এবং আমি আগে যেমন বলেছি যদি যে পাঠ্যটি আপনি এক লাইনে ডিসপ্লে করতে চাইছেন সেটি ষোল অক্ষরের থেকে বড় হয় তাহলে ওই পাঠ্য স্বয়ংক্রিয়ভাবেই স্ক্রোল করতে আরম্ভ হয়ে যাবে এখানে আমি STM32 মাইক্রোকন্ট্রোলার বোর্ড দিয়েএকটি খুব সাধারণ ইন্টারফেস দেখাচ্ছি আপনি দেখুন এখানে আমি LED এবং LED কানেকশন গুলি যুক্ত করছি এখানে প্রথম দুটি হল পাওয়ার সাপ্লাই এবং গ্রাউন্ড আপনি এখানে দেখুন আমি একদিকে পোটেনশিওমিটার ব্যবহার করছি অন্যদিক টা গ্রাউন্ড এর সাথে যুক্ত করছি আর মধ্যিখানে 5 volt যুক্ত করছি আমি VEE টার্মিনাল এর সাথে যুক্ত করছি বৈপরীত্য নিয়ন্ত্রণের জন্য তখন আমরা পাই রেজিস্টার সিলেক্ট তখন এখানে আমাদের কাছে enable আছে Enable টি মাইক্রোকন্ট্রোলারের একটি লাইনের সাথেও যুক্ত যেহেতু মাইক্রোকন্ট্রোলারকে এটি সক্রিয় করতেই হবে এরপর উচ্চতর অর্ডার এর 4 টি লাইন মাইক্রোকন্ট্রোলারের পিনগুলোর সাথে যুক্ত থাকে এইভাবে মাইক্রোকন্ট্রোলারের সাথে ডিসপ্লে ইউনিট এর সংযোগ করতে হয় আর আমি একটা নমুনা mbed কোড কিছু অক্ষর প্রদর্শন করার জন্য দেখাচ্ছি আপনি দেখুন আপনাকে প্রথমে কিছু header অন্তর্ভুক্ত করতে হবে কারণ আপনি bed প্রোগ্রামিং ব্যবহার করছেন তাই mbedh হল বাধ্যতামূলক আপনাকে এটা অন্তর্ভুক্ত করতেই হবে এবং এছাড়া দুটি অতিরিক্ত লাইব্রেরী আছে আপনি ব্যবহার করছেন TextLCD এবং TextLCDScroll আমি যেমন বলেছিলাম আপনাকে TextLCDScroll এর একটি object তৈরি করতে হবে আপনি এর নাম দিন এলসিডি আর এই হল সাত টা জিনিস যা আপনাকে নির্দিষ্ট করে দিতে হবে এখানে আপনি নির্দিষ্ট করে বলুন কোন পিন গুলো আপনি যুক্ত করছেন প্রথমটি হলো রেজিস্টার সিলেক্ট বলছি আমাদেরকে এই অবজেক্টের হবে না আর এখানে এটির প্রকৃত কোন প্রয়োজন নেই আমি 25 সেকেন্ড অপেক্ষা করছি এইভাবে আপনি সংযোগ করতে পারেন আর এলসিডি তে STM32 মাইক্রোকন্ট্রোলার বোর্ডের সাথে সংযুক্ত করে প্রোগ্রাম করতে পারেন এটা কিভাবে করতে হয় এই ধারণা আপনাকে দেবে এর সাথেই আমরা এই বক্তৃতাটির শেষে এসে পড়েছি আমরা অন্য কিছু সেনসর্স এবং আউটপুট যন্ত্রের ব্যাপারে পরবর্তী বক্তৃতা গুলিতে কথা বার্তা চালিয়ে যাব